সুতরাং আমাদের যা করা উচিত তা হল আমরা এই বাক সম্পর্কে উল্লেখ করেছি সঠিকভাবে কাজ করে আপনি যেখানে মাঝে মাঝে জানেন আপনি চান না যে আপনি এটির অদক্ষতার সমস্যা বোধ করতে পারেন আপনার এই বাক রূপান্তরকারীদের অদক্ষতা থাকতে পারে এবং তাই ডেটা শীট বোঝা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সুতরাং তথ্য শীট পদ্ধতির গুরুত্বপূর্ণ সুতরাং আমরা যা করব তা হল আমরা খুব তাড়াতাড়ি কয়েকটি ডেটা শিটগুলির মাধ্যমে ব্রাউজ করব এবং দেখব যে তারা এই বাক রূপান্তরকারীদের জন্য কি স্পেসিফিকেশন অর্জন করেছে তাদের মধ্যে কিছু বাক হল বাক বুস্ট এবং আমি ঠিক উদাহরণস্বরূপ আমি এটি নিয়েছিলাম একটি প্রশস্ত ইনপুট প্রশস্ত ইনপুট সিঙ্ক্রোনাস বাক নিয়ামক সুতরাং এটি যা আছে তা যথারীতি এটি হবে সুতরাং সার্কিটটি কীভাবে বাক কন্ট্রোলারের অভ্যন্তরে দেখতে পাওয়া যায় তার বিশদটি না নিয়েই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল যা আমি আসলে দেখতে পাই এটি প্রস্তাব দেয় যে আপনি 8 ভোল্ট থেকে প্রায় 40 ভোল্টে কাজ করতে পারবেন সুতরাং এটি একটি বিস্তৃত পরিসীমা এবং এটিতে স্যুইচ করার স্থির ফ্রিকোয়েন্সি রয়েছে এটি স্থির ফ্রিকোয়েন্সি তবে এটি প্রোগ্রামযোগ্য এর অর্থ আপনি যে 1 মেগা হার্ট্জ করতে পারেন তা স্যুইচিং ফ্রিকোয়েন্সি প্রোগ্রাম করতে পারেন তবে এটি প্রোগ্রামযোগ্য সুতরাং আমি মনে করি আপনি জানেন আমার অর্থ আপনি কীভাবে ফ্রিকোয়েন্সিটি সেট করতে পারেন সেটি আপনি ঠিক করতে পারেন আপনি ফ্রিকোয়েন্সিটি সেট করতে পারেন এবং ছেড়ে দিতে পারেন তবে এটি একবার সেট হয়ে গেলে এটি স্থির ফ্রিকোয়েন্সি এ চলে যায়যা এর পরে অভ্যন্তরীণ মানে উচ্চ পাশ এবং সিঙ্ক্রোনাস এন চ্যানেল এন চ্যানেল মোসফিটগুলির জন্য ড্রাইভ আউটপুট পান দেখুন সেখানে এমন স্বাভাবিক জিনিস রয়েছে যা তারা এন চ্যানেল মোসফিটগুলি ব্যবহার করে বলে মনে হচ্ছে কমপক্ষে এই বিশেষতাকে চ্যানেল মোসফিটগুলি উচ্চ দৃষ্টির জন্য ব্যবহার করা হয় এবং থার্মাল শাটডাউন হল তাপীয় শাটডাউন আপনাকে অবশ্যই এই বিশদটি সন্ধান করতে হবে সুতরাং এটি হল এইরকম একটি বক কন্ট্রোলার ওয়াইড ইনপুট সিঙ্ক্রোনাস বাক কনট নিয়ন্ত্রক আমি এই টিপিএস 4005 বাছাই করে সেই সিরিজের যে কোনওটি আপনি সন্ধান করতে পারেন এবং এগুলি হল আমি যে বৈশিষ্ট্যগুলি দেখছি তার বৈশিষ্ট্যগুলি আমি বলি এটির প্রধান গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সুতরাং আপনি যদি এই ডেটা শীটটি এখানে যত্ন সহকারে দেখেন যা আমি এই স্টোরেজ এই ডেটা শীটটি প্রদর্শন করতে চাই এটি খুব পরিষ্কার নয় তবে আমাকে চেষ্টা করতে দিন আপনি এখানে যে ডেটা শীটটি পান তা নিজস্ব কিনা তা এখন আমাদের দেখতে দিন সুতরাং এটি ধীরে ধীরে জুম করা হচ্ছে আপনি দেখতে পাবেন যে এই সূচকটি হল সাধারনত সূচকটি আউটপুট সূচক যার মান সর্বাধিক সমালোচিত কারণ এটি সেই জায়গা যেখানে সেই উপাদানটি যেখানে শক্তির সঞ্চয়ের পরে স্টোরেজ ঘটে আমি সার্কিটটির বিশদটি পুনরায় চিত্রায়িত করব না তবে দয়া করে এই স্পেসিফিকেশনটির মাধ্যমে যা যা আকর্ষণীয় তা হল আপনি যখন এই ডেটা শীটগুলি পড়বেন তখন আপনিও আসতে পারেন আরেকটা আমি আপনাকে আরও একটি নমুনা নেব জেনেছি এ সম্পর্কিত আলোচনাটি চালিয়ে যাওয়ার বিষয়ে এই ধরণের আলোচনাটি চালিয়ে যান এটি টিপিএস 54160 এটি কোনও নির্দিষ্ট বিক্রেতার পক্ষেই পক্ষপাতদুষ্ট নয় তবে কেবলমাত্র আমি এই 15 এমপিএস 60 ভোল্টকে কিছু ইকো মোডের সাথে ডিসি ডিসি কনভার্টারের নিচে নামিয়েছি আমরা তাদের এটিকে কল করেছি এখানে আপনি দেখতে পাবেন যে এটি আবার একই স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম সহজতর স্কিম্যাটিক ব্লক ডায়াগ্রাম দেয় যা আপনি ইনপুট থেকে দিতে পারেন সুতরাং ইনপুট 35 ভোল্ট থেকে 60 ভোল্টের ইনপুট ভোল্টেজের সীমাটি ঠিক তখনই দ্বিতীয় স্পেস 200 মিলিওহামস উচ্চতর পার্শ্ব মোসফেট দেখুন তারা এই আরডিএস সম্পর্কে কত সুন্দরভাবে কথা বলছেন পুরো চিপ জুড়ে আরডিএসের অপচয় কম হবে আর তাই আরডিএসের নীচে ও নিচের দিকে যেতে লক্ষ্য করা একটি ভাল ধারণা ঠিক এটিই ড্রেন এবং উত্সের মধ্যে প্রতিরোধ এবং নিম্নটি এটি আরও ভাল পরবর্তী সিস্টেম সুতরাং এটি টিপিএস 541 এর পরে অন্য একটি স্পেসিফিকেশন রয়েছে যা আপনি এই চিপটি বলেছিলেন এটি ভোল্টেজ লোড সুরক্ষা ইউভিএলও ভোল্টেজের অধীনে এই সামঞ্জস্যযোগ্য এবং হিস্টেরিসিস এটি অন্য একটি স্পেসিফিকেশন যা সম্ভবত তারা প্রদান করেছেন একটি 116 মাইক্রো অ্যাম্পস অপারেটিং কোয়েসেন্ট শান্ত বর্তমান এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন আমি আপনাকে প্রসঙ্গটি দেখাব এবং আপনি সম্ভবত এটির প্রশংসা করবেন এবং 13 অন্য স্পেসিফিকেশন 13 মাইক্রো অ্যাম্পস শাটডাউন বর্তমান যার অর্থ একটি সক্ষম পিন রয়েছে সেখানে একটি সক্ষম পিন রয়েছে এবং যদি আপনি এটি অক্ষম করেন তবে আপনি এটি সক্ষম করবেন না স্পষ্টতই এটি একটি অক্ষম অবস্থা এবং এটি মূলত শাটডাউন এবং শাটডাউনে এটি একটি অঙ্কন এটি হল 13 মাইক্রো অ্যাম্পস শটডাউনে মূলত এটি আপনার অবস্থার মধ্যে রয়েছে যে কোনও কিছু সংযুক্ত না থাকলে বাক আবর্তক থেকে কোনও আউটপুট আঁকানো হয় না এটি যে বক কনভার্টরটি কোনও কারেন্ট আঁকছে না এটি যখন প্রবাহিত হয় তখন এটি নিখরচায় বর্তমানের 116 কারেন্ট অঙ্কন করে এবং যখন এটি বন্ধ হয়ে যায় তখন এটি বর্তমানের 13 মাইক্রো অ্যাম্পিয়ার অঙ্কন করে এই সংখ্যাগুলি কেন গুরুত্বপূর্ণ কারণ আপনার আইওটি ডিভাইসের বেশিরভাগই আপনার আইওটি র বেশিরভাগ অংশ ডিভাইসগুলি ব্যাটারি চালিত হতে পারে এগুলি ব্যাটারি চালিত হতে চলেছে এবং আপনি যদি এই স্পেসিফিকেশনগুলি পরীক্ষা করে থাকেন তবে আমি বোঝাতে চাইছি আপনি সিস্টেমের জন্য বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তার জন্য একটি সর্বোত্তম শক্তি দিয়ে শেষ করতে পারেন সুতরাং এটি একটি খুব সমালোচনা সুতরাং আবারও ফিরে আসবেন কারণ এটি একটি স্যুইচিং নিয়ন্ত্রক যা স্যুইচিং ফ্রিকোয়েন্সিটি নির্দিষ্ট করে 100 কিলোহার্টজ 100 কিলোহার্টজ থেকে 25 মেগাহের্টজ স্যুইচিং ফ্রিকোয়েন্সি মনে রাখবেন আউটপুট লম্বা প্রায় স্যুইচিং ফ্রিকোয়েন্সিটির সাথে সম্পর্কিত আপনি যদি অটো উচ্চতর ফ্রিকোয়েন্সিগুলিতে যান তবে স্যুইচিং লোকস রয়েছে তবে ডিজাইনটি আসলে চিত্রের মধ্যে কী আসে কাঙ্ক্ষিত স্যুইচিং ফ্রিকোয়েন্সি আপনি এমনটি বেছে নেবেন যে লহরীটি আপনার নিয়ন্ত্রণের অধীনে রয়েছে তবে অপচয় হ্রাস আপনি জানেন যে এটিও ন্যূনতম এবং অতএব সেই ধরণের নিয়ামক হল আমরা আপনাকে আপনার নকশাটি অনুকূলিত করতে দেব সুতরাং আমি আপনাকে একজন গবেষক এর সাথে কীভাবে লড়াই করেছেন তার একটি উদাহরণ দেখাব এবং আমরা সম্ভবত আপনার কাছে কোনও ম্যাজিক সূত্র নাও রাখতে পারি তবে অবশ্যই আমি আপনাকে সাহিত্যের কেস স্টাডিজের কাছে তাদের সামনে তুলে ধরতে পারি যা আসলে আপনাকে এই বাক ধরণের কয়েকটি রূপান্তরকারীদের মধ্যে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনের উপর জোর দেয় সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেবল বাজার থেকে বাজারে কিছু কিনবেন না এবং কেবল রাখুন কারণ এটি আপনাকে প্রয়োজনীয় আউটপুট ভোল্টেজ দেয় যা আপনাকে এই পরামিতিগুলির মতো দেখতে হবে না যা আমি তালিকাভুক্ত করেছি listed যেমন স্যুইচিং ফ্রিকোয়েন্সি এবং নিরবচ্ছিন্ন বর্তমান অপারেটিং বর্তমান এবং আরও অনেক কিছু সুতরাং এই এটি অন্য এক সুতরাং এর মতো আমরা অন্যান্য নিয়ন্ত্রকের দিকেও নজর দিতে পারি পাশাপাশি আরও একটি তৈরি করার আগে আরও একটি রয়েছে যা বেশ জনপ্রিয় হয় এটি টিপিএস 6303 এক্স উচ্চ দক্ষতা একক ইন্ডাক্টর একক সূচক বাক বুক বলা হয় এটি উভয়ই বুক বুস্ট রূপান্তরকারী করতে পারে 1 এম্পস সুইচ হয় সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি বেশ একটি চিপ যার মাধ্যমে আপনি জানতে পারবেন যথেষ্ট পরিমাণে অঙ্কন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনি উল্লেখযোগ্য পরিমাণে শক্তি আঁকেন সুতরাং এটি এমন একটি পণ্য যা 2 সেল বা 3 সেল ক্ষারীয় নিকেল ক্যাডিয়ামিয়াম দ্বারা চালিত হয় যা লোকেরা আর ব্যবহার করে না আপনি তাদের ব্যবহার করা উচিত সুতরাং আমি প্রকৃতপক্ষে এটিকে এই তালিকা থেকে সরিয়ে ফেলব নিকেল ধাতব হাইড্রাইড ধাতু হাইড্রাইড ব্যাটারি এটির জন্য এমন কিছু করার জন্য যা ব্যাটারি আউটপুট স্রোতগুলির সাথে আপনি যতটা আউটপুট স্রোত পেতে পারেন তত বর্তমানের চেয়েও উচ্চ হতে পারে আমি বলব আউটপুট বর্তমান আমি এটি একটি অনুমান হিসাবে লিখুন সুতরাং প্রায় 600 মিলি অ্যাম্পিয়ারের একটি নিশ্চিত সম্ভাবনা এবং তাই যদি এটি বেশ কিছুটা চিপ হয় সুতরাং আমি যা ভেবেছিলাম তা ছিল সুতরাং পরিবর্তে সুতরাং এখানে একটি বিশেষ পরামিতি নিয়ে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ পরামিতি এখানে দেখুন তারা আপনাকে দক্ষতার একটি স্পেসিফিকেশন দেয় আবার এটি কেবল একটি উদাহরণ তবে আপনাকে অবশ্যই এই স্যুইচিং নিয়ন্ত্রকদের কার্যকারিতা কার দক্ষতার কার্ভগুলি সন্ধান করতে হবে আপনার এখানে আউটপুট কারেন্ট থাকবে আপনার দক্ষতা তাদের প্লট দক্ষতা এবং অবশ্যই আপনি 0 দিয়ে শুরু করতে পারেন এবং উপরে যেতে পারেন শতভাগ যদি আপনি এটি শতাংশে প্রকাশ করেন এবং আপনি প্রত্যাশা করেছেন একটি ফ্ল্যাট এক ধরণের উচ্চতর এবং উচ্চতর বর্তমান অঙ্কন সত্ত্বেও পারফরম্যান্স যা আপনি এটি প্রত্যাশা করেন যে এটি সামান্য কিছুটা সমতল হওয়া উচিত তবে আমি আপনাকে দেখাব যে এটি কীভাবে প্যান হবে যাতে আপনিও এইরকমটি পেতে পারেন সুতরাং আমাকে পুনরায় আঁকুন লগ গ্রাফটি তারা সাধারণত লগ এ প্লট করে সুতরাং তবে কেবল বোঝার জন্য আমি এটির পরিকল্পনা করেছিলাম জানি আমি মনে করি আমার উভয়কেই আবার নতুন করে আঁকতে হবে সুতরাং এটি আপনাকে ক্যাপের মতো সাজানোর কিছু ক্ষেত্র দেয় সুতরাং এটির কারণ এটি এখন আপনার পক্ষে কেন খুব সহজে খুঁজে পাওয়া যায় সুতরাং এটি আমাদের 60 শতাংশ বলা যাক এবং এটি আমাদের 90 বলতে দেয় সুতরাং আমি এটি করব আসলে এটি সরান পাশাপাশি আমি এই লাইনটিও সরিয়ে দেব আমি কেবল এই উপস্থিতিটি প্রসারিত করব এবং এটি 90 শতাংশে দেখাব এটা ঠিক এই স্পষ্ট অধিকার সুতরাং এটি লোড বর্তমান সত্ত্বেও অনুমান করতে ভুলে যাওয়া সহজ যে এই লোড বর্তমানের ক্রম সত্ত্বেও আপনি এই গ্রাফটি বজায় রেখে চালিয়ে যাচ্ছেন আপনি যথেষ্ট পরিমাণে দক্ষতার দক্ষতা বজায় রাখছেন প্রকৃতপক্ষে এটি এমনভাবে চলে যেতে পারে আপনি কেবল উল্লেখযোগ্যভাবে উচ্চ দক্ষতার কথা বলছেন কারণ V¿ এই ক্ষেত্রে এবং Vout 33 রয়েছে আপনি যদি এই অধিকারটি V take নেন তবে এখানে 24 ভোল্ট এবং Vout আবার একই সংখ্যাটি যা 33 ভোল্ট হয় সুতরাং আপনি যে বড় গল্পটি প্রকাশের সাথে আসতে পারেন তা দেখতে পাবে যে বাক রূপান্তরকারী জুড়ে ড্রপটি রয়েছে সুতরাং ছোট যে দক্ষতা স্পষ্টতই দক্ষতা বৃদ্ধির অধিকারটি বাস্তবে দেখা যাক আমরা সার্কিটটি তৈরি করতে পারি কিনা এবং এমন কোন পরিমাপ আছে যা আমরা করতে পারি যাতে আমরা এই বাক কনভার্টারের উপর গল্পটি সম্পূর্ণ করতে পারি সুতরাং এখানে আমি একটি খুব ছোট সার্কিট আমি ল্যাবটিতে আমার কয়েকটি ল্যাব স্টাফ তৈরি করেছি যা আমি ল্যাবটিতে তৈরি করেছি সুতরাং আপনাকে এটি দেখাতে দাও আমি আপনাকে এই সুন্দর সার্কিট কিছুই দেখাতে পারি না এটি খুব সাধারণ একটি আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি সরল যা মূলত কিছুটা ইনপুট রয়েছে এই ব্যাটারিটি থেকে এই ব্যাটারিটি একটি ইনপুট হিসাবে নেওয়া হয়েছে এবং আমি ঠিকই নিয়েছি এটি একটি আউটপুট হিসাবে আমার এই 2 তারের সংক্ষিপ্ত না হওয়া উচিত সে বিষয়ে যত্নবান হতে হবে সুতরাং যে আপনি জানেন কারণ এই আই সিটি কোনও শর্ট সার্কিট সুরক্ষা না থাকলে ফিরে যেতে পারে সুতরাং যাইহোক এটি একটি সার্কিট তবে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম তা নয় সুতরাং এই পিসিবিতে অনেক কিছুই তবে কেবল আপনাকে দেখানোর জন্য যে আমরা সুপার ক্যাপাসিটারগুলি ব্যবহার করার জন্য পরীক্ষা নিরীক্ষা করছিলাম এটি সেরা ক্যাপ এটি একটি সংস্থা যা সেরা ক্যাপ একটি Vx সেরা ক্যাপ নামে পরিচিত এবং এটি আসলে একটি সুপার ক্যাপাসিটার আমাকে এটি পড়তে দাও এটি একটি এটি 15 মিলিফার্ড ক্যাপাসিটার 55 অবধি 55 মিলিফার্ড পর্যন্ত দয়া করে মনে রাখবেন এটি 15 মিলিফার্ড ক্যাপাসিটার ছোট্ট একটি যা সরাসরি পিসিভিতে লাগানো যেতে পারে এবং আমি অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির জন্য এটি ব্যবহার করছি যা ঘটেছিল একটি জিনিস আমার কাছে হল আমরা কাটা শক্তি সঞ্চয় করতে এটি একটি ক্যাপাসিটারটি ব্যবহার করতে পারি ধরা যাক আপনি এম্বেডড সিস্টেম যা আপনার মনে রয়েছে এবং আপনি তাদের এমবেডেড সিস্টেমটি বিদ্যুত সরবরাহ সরবরাহ করে এবং এই মুহুর্তে বিদ্যুৎ সরবরাহ ব্যাটারির মাধ্যমে নয় ব্যাটারির মাধ্যমে নয় তবে আপনি সঠিকভাবে কাটা শক্তি ব্যবহার করতে চান সুতরাং আমি আমাকে তাড়াতাড়ি এটি লাগিয়ে দেব সুতরাং এটি যে কোনও সুবিধাজনক জায়গায় এটি আপনার পাওয়ার সাপ্লাই ব্লক এবং এটিতে আপনার একটি ব্যাটারি আসলে সংযোগ স্থাপন করছে তবে আপনি এটি চান না যে আপনি আসলে কাটা শক্তির সাথে সংযোগ করতে চান সম্ভবত আপনি সৌরটি সঠিকভাবে ব্যবহার করতে চান এটি একটি সৌর প্যানেল বা আপনি ব্যবহার করতে চান আপনি যদি তা না করেন তবে আমাদের বলতে দিন আমি কেবল এটি ঘষছি কারণ আমি এগুলি আপনি এটি দিয়ে প্রতিস্থাপন করতে পারেন সুতরাং আমি এটি কেবল একটি ব্লক ডায়াগ্রামের মতো রাখব যা এটি হতে পারে সুতরাং এখানে এটি সৌর হতে পারে এটি কোনও থার্মোইলেক্ট্রিক জেনারেশন হতে পারে এটি একটি ইনপুট উত্স হিসাবে কম্পন হতে পারে এটি এয়ারো ইলাস্টিক বিড়ম্বনা হতে পারে এটি বৈদ্যুতিন চৌম্বকীয় সুইচ হতে পারে বা আমাদের এটিকে গতি বলি তাদের মধ্যে যে কোনও একটিকে চালিত করুন এবং আপনি এখানে এই ক্যাপাসিটরটি সঞ্চয় করতে চান যা আমি এখানে দেখিয়েছি আমরা এই আলোচনাটি পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাব তবে কেবল আপনাকে বলি যে এগুলি সমস্ত সম্ভাবনা সুতরাং এখন এই পরীক্ষাটি করা যাক এবং এই বাক রূপান্তরকারীটি আসলে কতটা সুন্দরভাবে কাজ করছে তা দেখুন সুতরাং আমি যা করব তা হল আমি ইনপুটটি সংযুক্ত করব আমি আপনাকে এই বাক রূপান্তরকারীটির ইনপুটটি দেখাব যা মূলত 378 পরিমাপ করা উচিত সুতরাং আসুন আমরা এই মাল্টি মিটারটির দিকে নজর দিন এখন আপনি যে ইনপুট ব্যাটারি সরবরাহ দেখতে পাচ্ছেন তা হল এটি হল লিথিয়াম ব্যাটারি এবং আমি কেবল ল্যাব ডেমো উদ্দেশ্যে ব্যবহার করছি এবং এখন আমাকে আপনাকে দেখাতে দিন সুতরাং এটি ব্যাটারি সুতরাং আমি এটি জুড়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনি পেয়েছেন যে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ এখন আমি আউটপুট সংযোগ করব এবং আসুন আমরা মাল্টি মিটারের উপর ফোকাস করি আসুন কেবলমাত্র মাল্টি মিটারের দিকে ফোকাস করি এবং আসলে কী দেখায় সেখানে ঘটে আপনি ঠিক 33 পেয়েছেন সুতরাং এটি মূলত যা আমরা এই স্যুইচিং নিয়ন্ত্রকের সাথে করেছিলাম আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আসলে এই সুইচিং নিয়ন্ত্রকটি ব্যবহার করেছেন এটি আপনাকে প্রয়োজনীয় আউটপুট ভোল্টেজ দিতে যা আপনি এলডিও দিয়েও পেতে পারেন ঠিক এখন আপনি এখন ক্রস এ আছেন রাস্তাগুলি কেন আমাকে ব্যবহার করতে হবে কেন আমাকে এলডিও ব্যবহার করা উচিত এবং আমি কেন এটি ব্যবহার করতে পারি না যেখানে আমি আসলে করতে পারি কারণ ইনপুট এবং আউটপুটটির মধ্যে ভোল্টেজের পার্থক্য প্রায় 04 ভোল্ট এবং 04 ভোল্ট এবং বর্তমানের 100 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে শক্তি অপচয় হ্রাস খুব বেশি সঠিক নয় এবং তাই আমি সম্ভবত সবাই একটি এলডিও চয়ন করেছি এবং এই সম্পূর্ণ সার্কিট ডিজাইনটি সম্পন্ন করেছি সুতরাং আমি এখন এটি আপনার কাছে ছেড়ে দিয়েছি এখন এটি নির্ধারণ করতে যে আপনার কাছে এলডিওর একটি দুর্দান্ত গল্প আছে এবং আপনি জানেন যে এই পরিস্থিতিটি আপনি গ্রহণ করছেন আর আপনি নিয়মিত পরিবর্তন করতে পারবেন এই পরিস্থিতিতে আমার কী করা উচিত সুতরাং এটি একটি উন্মুক্ত প্রশ্ন আপনার পক্ষে আশাবাদী নয় কারণ আপনি এই মডিউলটি পেরিয়ে গেছেন এবং এলডিও এবং বাক বুস্ট কনভার্টারের পরামিতিগুলির মধ্যে এই পার্থক্যটি আপনি বুঝতে পেরেছেন এবং সেইজন্য আমি আপনাকে সিদ্ধান্ত নিতে দিয়েছি যে আপনার আইওটি এম্বেডড ডিভাইসের জন্য উপযুক্ত পছন্দটি কী হবে যা আমরা প্রচ্ছদ করি নি তা হল একটি দুর্দান্ত গল্প যা গবেষকরা কীভাবে লোকেরা জানেন যে আপনি কেবলমাত্র একটি একক পছন্দ করে তুলতে এতটা সময় এবং শক্তি বিনিয়োগ করেছেন আসুন আমরা এখন আমাদের দৃষ্টি আকর্ষণ করি এমন একটি ক্লাসিক কাগজটির দিকে যা যা 10 বছরেরও বেশি আগে প্রকাশিত হয়েছিল এবং সেই জায়গাতে লোকেরা প্রকৃত উপাদানটি খুঁজে না পাওয়ায় তাদের এমবেডেড হার্ডওয়্যারটির পুনরায় নকশা তৈরি করেছে সুতরাং আসুন আমরা সেই কাগজটির দিকে মনোনিবেশ করি এবং সেই কাগজটি মূলত আমি যেতে পারি এবং সেই কাগজটি আপনার জন্য খালি করব যা এখানে থাকা উচিত সুতরাং এই কাগজটিকে বলা হয় টেলোসকে অতি লো শক্তিশক্তি গবেষণা ওয়্যারলেস গবেষণা সক্ষম করে অতি স্বল্প পাওয়ার ওয়্যারলেস গবেষণা আপনি এই এমবেডেড সিস্টেমটি এখানে দেখেন এটি এই এমবেডেড সিস্টেমের থেকে আলাদা নয় যা আপনি এখানে দেখেন এটি কোনও আইওটি ডিভাইস বা আইওটি পণ্য যা আপনি সম্ভবত নির্মাণ করছেন তার চেয়ে আলাদা নয় সুতরাং একটি দুর্দান্ত উদাহরণ এই টেলোস একটি খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম যা অনেক গবেষকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি সংস্থায় ব্যবহার করেন যদি আপনি কোনও কিছু প্রোটোটাইপ করতে চান তবে এটি আসলে আপনার পক্ষে শুরু করা এবং এটির পরে ভাল পরিমাণে রেখে দেওয়া একটি খুব আদর্শ বিষয় ব্যবহারের ক্ষেত্রে তবে আসুন আমরা এই কাগজটি পুরো কাগজটি নয় তবে এই কাগজটি সম্পর্কে এখানে মূল বিষয়গুলি পড়ি এখন এই কাগজটি নিজেই এই সম্পর্কে কথা বলছে যেমন আমি আপনাকে টেলোস সম্পর্কে উল্লেখ করেছি ঠিক টেলোস হল এমন একটি প্ল্যাটফর্ম যা সেখানে তারা এই কাগজটি কেন লিখেছে তা বর্ণনা করার চেষ্টা করছে কারণ তারা লিখেছিল যে তারা এই বোর্ডের একটি পূর্ববর্তী সংস্করণ তৈরি করেছিলেন যা টেলোস নামে পরিচিত নয় তবে এটি মিকা নামে পরিচিত সুতরাং মাইকা এর পূর্ববর্তী সংস্করণ ছিল তারা মাইকা থেকে অনেক কিছু শিখেছে এবং বেশ কয়েক মাস পরীক্ষার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে মাইকা ভাল নয় এগিয়ে চলুন এবং এই নতুন প্ল্যাটফর্ম এম্বেডেড প্ল্যাটফর্ম এবং জমিটি তৈরি করা যাক আসুন দেখুন যে কী প্রতিক্রিয়া এবং ঠিক গবেষকরা এই কাগজে একটি লিখিত জায়গায় লিখেছেন সেগুলি মাইকা বিকাশের জন্য কার্যকর ছিল না তবে দুঃখিত মাইকা উন্নয়নের জন্য কার্যকর ছিল তবে মোতায়েনের জন্য অনুপযুক্ত ছিল যা খুব ভাল করতে পারে আপনার ড্রয়িং বোর্ডগুলিতে খুব ভাল ল্যাব চালানো বোর্ডগুলি বা ড্রয়িং বোর্ডগুলিতে খুব দ্রুত যা পরীক্ষার জন্য খুব ভাল একটি মাইকা তবে মোতায়েনের জন্য অনুপযুক্ত সত্যই আপনি এটি ব্যবহার করতে পারবেন না কোনও প্রকার স্থাপনার উদ্দেশ্যে মাইকা ব্যবহার করার বিষয়ে আপনার জানা সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে এবং এটির পরে লাইনটি উত্সাহিত করা হয়েছে এটি একটি স্থির ভোল্টেজ সরবরাহকারী আকর্ষণীয় তবে অতিরিক্ত নিরবচ্ছিন্ন current ব্যবহার করা হয়েছে সুতরাং আপনি এখন দেখেন যে এটি মাইকা তৈরি করার সময় গবেষকরা এটি ইতিমধ্যে খুব স্পষ্টভাবে প্রকাশ করেছেন তারা বলেছিল যে মিকা ব্যবহারে কোনও ব্যবহার নেই কারণ এটি বেশ খানিকটা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ গ্রাস করছে সুতরাং এই জাতীয় নিরবচ্ছিন্ন প্রবাহের সাথে যে কোনও ব্যাটারি চালিত সিস্টেম আইওটি পণ্যগুলির আজীবন সমস্যা হতে পারে সুতরাং এটি সেই পরে বড় পাঠ যা আমরা তখন এগিয়ে চলি কারণ ব্যাটারির সাথে অনেকগুলি সংযুক্ত রয়েছে সুতরাং সিস্টেমটির জীবনকাল সম্পর্কিত অনেকগুলি আইটেমটি রয়েছে তারা বলে মাইকে এটিএমগা 128 দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল এই নিম্নাঙ্কিত মাইকাটি প্রায় 17টি মাইক্রো অ্যাম্পে প্রবাহিত হয় যখন সিস্টেমটি জাগ্রত করার সময় বাইরের স্ফটিক ব্যবহার করে 4 মিলিসেকেন্ড পর্যন্ত সময় নেয় সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে মিকারার নিয়ামকটিও প্রতিস্থাপন করা হয়েছিল এবং এটি গুরুত্বপূর্ণ ছিল তারা এটিটিমেগা 128 দ্বারা প্রতিস্থাপন করেছিল এবং তারা এগিয়ে চলেছে তবে এর আগে তারা আরও কয়েকটি জিনিস লিখেছিল সুতরাং আসুন আমরা এটি আরও একটু সাবধানে পড়ি রেডিও আসুন সুতরাং আমি বাক্যটি প্রেরণ শুরু করব যাতে সবকিছু আমাদের জায়গায় ঠিকভাবে চলে যায় গবেষকরা মিকা গবেষকরা বলেছেন যে এই মিকা উন্নয়নের জন্য দরকারী তবে মোতায়েনের জন্য অনুপযুক্ত বুস্ট কনভার্টারটি একটি স্থিতিশীল ভোল্টেজ সরবরাহ করেছিল তবে অতিরিক্ত নিরবচ্ছিন্ন স্রোত ব্যবহার করেছিল সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি ইতিমধ্যে একটি প্যারামিটার যা আমরা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ আমরা যখন তথ্য পত্রকগুলি দেখি তখন রেডিও যোগাযোগের পরিসরটি সংক্ষিপ্ত ছিল এবং অপেক্ষাকৃত অবিশ্বাস্যও মাইকা সিস্টেমটি রেডিও যোগাযোগের ক্ষেত্রে সমস্যা ছিল বিস্তৃত I O সংযোগকারীটি ছিল না শক্ত তাপমাত্রায় বিভিন্নতা সুতরাং আপনি দেখতে পান যে বিস্তৃত I O সংযোগকারী তাপমাত্রার বিভিন্নতার পক্ষে ছিল না অবিশ্বাস্য আপনি কীভাবে I O সংযোগকারীটির তাপমাত্রার সাথে আপনি যে বহিরাগত স্থাপনাটি করছেন তার সাথে সংযোগ রয়েছে যা আপনি তাপমাত্রার ওঠানাময় করতে যাচ্ছেন যা সংযোগকারীটি নির্বাচিত হয়েছিল তা নয় এই ধরণের তাপমাত্রার ওঠানামার পরিবর্তনের জন্য উপযুক্ত যেগুলি রাত্রে ঘটেছিল সম্ভবত শীতল দিনটি তীব্রতর এবং সেখানে প্রচুর রোদ থাকায় পরিবেষ্টিত তাপমাত্রা খুব বেশি এবং এরপরে সংযোগকারীটি ত্রুটিযুক্ত যে তাপমাত্রা সাইক্লিং নিতে সক্ষম হয় না এবং তাই তারা সমালোচনা করে আমি মনে করি যে আমি সংযোগকারীটি ছিল না মাইকা প্ল্যাটফর্মের অনুসরণে তাপমাত্রা মাইকার পরিবর্তনের জন্য শক্তিশালী অনেকগুলি সংক্ষিপ্ত কমিক্স মাইকা এবং তারপরে টেলোসকে সংশোধন করেছে আমরা আসলে এটি সম্পর্কে কথা বলছি আসলে টেলোসের কাগজ থেকে তবে তারা আপনাকে মিকা এবং তারপরে মাইকা 2 এর ইতিহাস দিচ্ছে সুতরাং মাইকা 2 অনুসরণ করা মাইকা প্ল্যাটফর্ম অনেক ত্রুটিগুলি সংশোধন করেছে এবং তারা দেয় মাইকা 2 এ তারা কী করেছে তা দেখতে আমরা এখানে আবার জুম বাড়িয়ে দেখি আমার মনে হয় এটি একটু বেশিই থাকুক মাইকা ফলোআপ করে এমন অনেক ত্রুটিগুলি সংশোধন করে বুস্ট কনভার্টারটি বাতিল করা হয়েছিল এবং এমসিইউ এটিএমগা 128 এর সাথে প্রতিস্থাপিত হয়েছিল বাহ্যিক স্ফটিক ব্যবহার করা হলে সিস্টেমটি জাগ্রত করার সময় মাইকা 2 স্ট্যান্ডটি বর্তমান 17 মাইক্রোম্পিয়ারে নামিয়ে আনতে 4 মিলিসেকেন্ড পর্যন্ত সময় নেয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি তারা টেলোসের সাথে টেলোসের সাথে যে কোনও কিছু করার আগে টেলোসের সাথে সম্মতিযুক্ত যে কোনও কিছু আরও শিরোনাম করা সম্ভব হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন এটি সেখানে কাগজ রয়েছে এবং 2 টি পুনরাবৃত্তি তারা বাস্তবে তৈরি করার আগেই সম্পন্ন করার কথা বলেছে এই এম্বেড সিস্টেম সুতরাং আপনার এম্বেড থাকা সিস্টেমের বড় টেকওয়ে পাওয়ার সাপ্লাই বিভাগটি খুব গুরুত্বপূর্ণ আপনি এই পর্যায়ে বলতে পারেন সুতরাং আরও কিছুর দিকে নজর দিন রেডিও ট্রান্সসিভারটি প্রতিস্থাপন করা হয়েছিল চিপকন সিসি 1000 দ্বারা 300 থেকে 900 মেগা হার্টজ এবং এফএসকে মড্যুলেশনটি টেকনেবল ফ্রিকোয়েন্সি সরবরাহ করে রেডিও একটি বাইট স্তরের ইন্টারফেসকে উন্মুক্ত করেছিল এবং ট্যাংয়ের সময়কালীন বিঘ্নগুলি আরও বেশি স্থিতিশীল মিকা উচ্চতর করতে পেরেছিল বিট প্রতি শক্তি এবং উচ্চতর জাগরনের সময়টির ক্রম এটিকে দেখুন যদি জাগরনের সময়টি ঘুম থেকে উঠার সময় বাড়ার সাথে জাগ্রত হওয়ার সময়টি বাড়িয়ে 4 এ চলে যায় সিস্টেমটি জেগে ওঠার জন্য 4 মিলিসেকেন্ড সময় নিতে 4 মিলিসেকেন্ড পর্যন্ত সময় লাগে আরও সঠিক প্রয়োজন সুতরাং আপনি যদি একটি সময়ে জাগ্রত হন তবে অনেক সময় লাগে বিদ্যুৎ খরচ বৃদ্ধি পায় এবং অতএব আপনার অবশ্যই এই যত্ন নেওয়া উচিত এটি এই মুহূর্তে অস্পষ্ট যে আমি জানি এটি আমরা অন্য একটি কাগজে এটি পরিচালনা করব যা এই বিশেষ বিষয়ে আলোচনা করবে সিস্টেমের এই জাগ্রত হওয়ার সময়টি কেন গুরুত্বপূর্ণ তা আমরা এইটিকে আলাদাভাবে পরিচালনা করব তবে আমরা এই কাগজটির কমপক্ষে কিছু অংশ পড়তে এবং পড়ব যা আপনাকে এখানে হার্ডওয়্যারটির গুরুত্ব বুঝতে দেবে সমস্ত প্রতিরোধী মাইকা বিট প্রতি উচ্চ শক্তি ছিল এবং ত্রুটিগুলি থাকা সত্ত্বেও উচ্চ মাত্রার জাগরণের সময়ের অর্ডার মাইকা 2 এবং ছোট মাই 2 ডট হল ডাব্লুএসএন গবেষণায় অনেকগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল মাইকা জেড চালিয়ে গেছে মাইকা পরিবারের বিবর্তন আমি সিসি 1000 রেডিওতে প্রতিস্থাপন করেছি যা সিসি 2420 রেডিও সহ এবং সিঙ্গল চিপ মোট বাস্তবায়নকে স্পেক বলা হয় আসুন আমরা নীচে যাই এবং মাইকা প্ল্যাটফর্মটি বিশ্লেষণের ফলাফল হিসাবে মাত্র 5 মিমি বর্গক্ষেত্রের আকারে প্রোগ্রামেবল শুরু এবং এই জাতীয় সম্পাদন করতে বেশ কয়েকটি ডেডিকেটেড হার্ডওয়্যার এক্সিলার ব্যবহার করে সুতরাং সত্যিই এই কাগজটি অন্যান্য বিবরণে চলে যায় যা মূলত আপনি এই কাগজের আরও বিশদটি জানেন যা এই মুহুর্তে আমাদের জন্য প্রাসঙ্গিক নয় সুতরাং আমরা একটি অংশ যা দেখতে পাচ্ছি যা আমি আপনার সাথে হ্যান্ডেলটি উল্লেখ করি নি তা হল আমরা জাগ্রত সময়টিকে সঠিকভাবে দেখছি না সুতরাং এর জন্য আমি অন্য একটি ফাইল খুলি যাকে একে বলা হয় এই কাগজটিকে এই কাগজটি বলা হয় বার্কলে থেকে আবার বেতার সেন্সর নেটওয়ার্কগুলির জন্য বহুমুখী লো পাওয়ার মিডিয়া অ্যাক্সেস এটি ম্যাক প্রোটোকল সম্পর্কে যা বিভিন্ন অংশের বিবরণ দেয় সুতরাং আমাকে যদি দেখতে পারি তবে দেখতে দিন সুতরাং যদি আমি হ্যাঁ কিছুটা প্রসারিত করি তবে এটি সম্ভবত আমাদের সহায়তা করতে পারে সুতরাং আমাকে দেখতে দিন আমি আপনাকে একটি বিশেষ অংশটি চিহ্নিত করার জন্য আপনাকে একটি বিভাগ চিহ্নিত করেছি সুতরাং আপনি এটি লেখার প্রয়োজনীয়তাগুলি পূরণ করার জন্য এটি দেখতে পান তারা আমার কাছে এটি লেখেন এটি একটি প্রদত্ত হার্ডওয়্যার প্ল্যাটফর্মের জন্য একটি সফ্টওয়্যার প্ল্যাটফর্মের দিকেও তাকিয়ে থাকে হার্ডওয়্যার প্ল্যাটফর্মটি তারা সফ্টওয়্যারটির দিকে তাকিয়ে থাকে যা আসলে একটি মিডিয়া অ্যাক্সেস নিয়ন্ত্রণ প্রোটোকল Protocol এটিকে বি ম্যাক বলে সুতরাং এই কাগজটি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক মোতায়েন এবং মনিটরিং অ্যাপ্লিকেশনগুলির প্রয়োজনীয়তাগুলি পূরণ করার জন্য আমরা তাদের ম্যাক প্রোটোকলের জন্য লক্ষ্যগুলির সেটগুলিতে অনুবাদ করি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলির জন্য ম্যাক প্রোটোকলের জন্য আমাদের লক্ষ্য হল প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট নিম্ন পাওয়ার অপারেশন কার্যকর সংঘর্ষ এড়ানো এড়ানো সহজ বাস্তবায়ন কোড আকার ছোট কোড এবং আকারের দক্ষ চ্যানেল ব্যবহারের জন্য আরএফ অবস্থার পরিবর্তন সহনীয় সহনশীল নেটওয়ার্ক প্রোটোকল দ্বারা পুনরায় সংশ্লেষযোগ্য বৃহত সংখ্যক নোডে স্কেলযোগ্য ইত্যাদি সুতরাং সত্যিকার অর্থে এই সমস্ত ধরণের লক্ষ্য যা তারা নিজেরাই এই উচ্চ কার্য সম্পাদনের প্রস্তাবিত ম্যাক প্রোটোকলটি আবার সামনে এনে নিজেদের জন্য নির্ধারণ করেছে এটি সত্যিকার অর্থে বিশদে চলে যায় না আমি জেগে ওঠার সময়টি সম্পর্কে যা বলেছিলাম তা কেন গুরুত্বপূর্ণ কেন এটি এনার্জি ব্যবহারের সাথে যুক্ত সুতরাং আমি আপনাকে এটি দেখাতে চাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হল এখানে আপনি সাহিত্যের বিভিন্ন কাগজগুলি থেকে সংযুক্ত হন এখানে কীভাবে তিনি বলেন এটি x অক্ষের সময় এবং এক্স অক্ষের বর্তমান সময় সময় এবং বর্তমানের y অক্ষ সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে রেডিওটি চালু করার সময় রেডিওটি চালু করার সময় নোডের অবশ্যই ক্রিয়াকলাপ সম্পাদন করা উচিত নোডটি প্রথমে ঘুমে শুরু হয় আপনি দেখতে পাচ্ছেন এটি ঘুমের অংশটি এখানে বিভাগটি ঘুমের সাথে সাথেই এখানে চিহ্নিত করা যাক আমাকে আরও কিছুটা প্রসারিত করুন সুতরাং এটি আপনার জন্য আরও স্পষ্টতর এই ঘুমটি এটি এই রেডিওর সূচনা হয় এটি এই রেডিও স্ফটিক প্রারম্ভকালীন সময় এটি এই মাইক্রোকন্ট্রোলারটি স্যুইচিং হয় এটি ডেটা রূপান্তরটির অ্যানালগ সম্পাদন করে চলেছে এবং তারপরে এটি চলছে ঘমুতে যাও এই পাইকটি এখানে দেখুন এটি এখানে একটি প্রাথমিক গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি অন্য স্ফটিক শুরুর সময় এটি স্ফটিক স্টার্ট আপ সময় এটি এখনও এখানে কিছু পরিমাণ শক্তি ব্যয় করে কিছু পরিমাণে বর্তমান এখানে আপনি দেখতে পারেন এটি যতটা সম্ভব ছোট হওয়া উচিত আপনি যদি এখানে এটি নীচে পেতে পারে বা সম্ভবত এই পয়েন্ট ভাল এই পুরো অংশ ডান পাশের অংশ সম্ভবত এখানে স্থানান্তরিত হতে পারে ভাল হত এবং তারপরে আপনি প্রকৃতপক্ষে এই পুরো জিনিসটি সংকুচিত করেন তবে বাস্তবে এটি সীমাবদ্ধ পরিমাণ সময় নেয় এবং এই অন্যান্য কাগজটি স্টার্ট আপটি বেশ বেশি ছিল সে সম্পর্কে কথা বলছিল বাস্তবে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন এবং আইওটি অ্যাপ্লিকেশনটির জন্য একটি এমবেডেড সিস্টেম ডিজাইন শুরু করেন যা আপনি একটি আইওটি পণ্য তৈরির চেষ্টা করছেন যা আপনি একটি আইওটি সিস্টেম তৈরির চেষ্টা করছেন যা আপনি তৈরি করার চেষ্টা করছেন তা আমার পক্ষে সত্যিকার অর্থে আপনি যে এমবেডেড সিস্টেম নির্মাণের চেষ্টা করে আমাদের এই সমস্ত উপাদান থাকবে এবং আমি ভাবে অনুরোধ করছি যে এই 2 টি কাগজগুলি বিশেষত টেলোস পেপার এবং এই কাগজটি যে ওয়্যারলেস নিয়ন্ত্রণ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কগুলির জন্য বহুমুখী নিম্ন বিদ্যুৎ মিডিয়া অ্যাক্সেস রয়েছে সর্বাধিক বিশদের পরিমাণে পড়তে হবে এই কাগজটির বেশ কয়েকটি দিক আমরা হাইলাইট করব যে কেন অন্য কিছু প্রোটোকলের ক্ষেত্রে বিশেষত 8০211 প্রোটোকল যা ওয়াই ফাই ল্যান্ড রেডিও ওয়্যারলেস রেডিও যখন জনপ্রিয়ভাবে বলা হয় তাকে প্রসঙ্গে বলা হয় যে শক্তি ব্যবহার কেন গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিতে পরিণত হয় নিষ্ক্রিয় শ্রবণ মোডে এটি প্রোটোকল অলস থাকে যখন ডেটা গ্রহণের সময় হয় তেমন শক্তি গ্রহণ করে সুতরাং আপনি গ্রহণের সময় রিসেপশন সময় ডেটা 100 বাইট আসুন যে সময় নেওয়ার সময় বা আপনি উভয়কেই অলস করছেন সেই সময়টি বলুন যে কোনও নোড সক্রিয় থাকাকালীন একই পরিমাণে নিষ্কলুষ শ্রবণশক্তি গ্রহণ করে তবে চ্যানেলের কোনও অর্থবহ ক্রিয়াকলাপ নেইযার ফলে নষ্ট শক্তি হয় কোনও ক্রিয়াকলাপ নেই এবং তবে একটি শক্তি খরচ রয়েছে সুতরাং আপনি যদি এই বিষয়গুলিকে কার্যকরভাবে মনে না রাখেন তবে আমরা ব্যাটারি ভিত্তিক সিস্টেমগুলি থেকে চালানোর চেষ্টা করে এই স্থানগুলিতে কোনও আইওটি পণ্য ডিজাইন করতে সক্ষম হব না সম্পূর্ণরূপে স্বল্পতার জন্য যে এই বিশেষ জিনিসটি এখানে এই চিত্র 3 থেকে পড়তে পারে যা তারা এই কাগজটি থেকে রেডিওটি চালু করার সময় কল করে নোডকে প্রথমে ঘুমের অবস্থায় নোডের ক্রিয়াকলাপ সম্পাদন করতে হবে তারপরে টাইমারটিতে জেগে বিঘ্নিত b নোড রেডিও কনফিগারেশন আরম্ভ করে এবং রেডিওগুলি স্টার্ট আপ পর্ব শুরু করে স্টার্ট আপ পর্ব c স্টার্ট আপ পর্ব c স্থিতিশীলতার উপর রেডিও স্ফটিক দোলকগুলির স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করে যে রেডিওগুলি মোড ডি গ্রহণের পরে মোড ডি গ্রহণ করে যে সময় রেডিও প্রবেশ করে মোড ই গ্রহণ করবে এবং প্রাপ্ত সিগন্যাল শক্তির একটি নমুনা এডিসি অধিগ্রহণ শুরু হওয়ার পরে শুরু হতে পারে রেডিও বন্ধ আছে এবং এডিসি মানটি বিশ্লেষণ করা হয় যা এলপিএল লো পাওয়ার শোনার মোডের সাথে রয়েছে যদি চ্যানেলে কোনও ক্রিয়াকলাপ না থাকে তবে নোডটি স্লিড জিতে ফিরে আসে এই সমস্তই আমাদের করতে হবে অতএব একটি আল্ট্রা লো পাওয়ার রেডিওর মতো যোগাযোগের ইন্টারফেস সহ একটি মাইক্রোকন্ট্রোলারের সাথে ব্যাটারি ভিত্তিক সিস্টেমের সাথে আইওটি সিস্টেম ডিজাইন করা এই বিশেষ চিত্রটি আপনার জন্য নতুন প্রয়োজন যা বোঝা আপনার পক্ষে খুব সমালোচিত হয়ে ওঠে যখন আপনি কোনও স্থাপনার জন্য জায়গায় জায়গায় সিস্টেম উপাদানগুলি বেছে নেওয়ার সময় যুক্ত হন